একটি সাধারণ বায়োরিএক্টর এর চলার পদ্ধতি দেখানো হয়েছে এখন আমরা প্রথমে মনে করব একটি সাধারণ বায়োরিএক্টর কিভাবে কাজ করে এগুলো আমরা আগের মডেলগুলোতে দেখেছি আমরা প্রথমে ব্যাচ পরিচালনার মডিউল আলোচনা করেছিলাম ব্যাচ হল সেই অবস্থা যেখানে সবকিছুই আগে থেকে দেওয়া থাকে এবং কোন কিছুর কোন কিছুর addition বা removal করা হয় না ব্যাচের সময় শেষ হয়ে গেলে সমস্ত বস্তুকে বাইরে এনে process করতে দেওয়া হয় ব্যাচের সময় শুরু হয় যখন সবকিছু যুক্ত করে উপস্থিত থাকে এবং শেষ হয় তুলে নেওয়ার আগে পর্যন্ত এটি ব্যাচ চলার পদ্ধতি এছাড়াও আমরা দেখেছিলাম একটানা বা কন্টিনিউয়াস চলার পদ্ধতি যেখানে বায়োরিএক্টর একটি একটানা স্রোত বইছিল এবং তার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছিল এই দুটি ঘটনার মাঝামাঝি অবস্থায় ছিল ফিডব্যাক পদ্ধতি যা ব্যাচ ও কন্টিনিউয়াস ব্যাচের মাঝামাঝি অবস্থা এখানে শুরুটা ব্যাচ অবস্থার মতো হলেও মধ্যবর্তী পর্যায়ে বস্তু তুলে নেওয়া বা একটানা পদ্ধতি ঘটতে পারে এই ঘটনা দুটি একসঙ্গে ঘটলে এদের মিলিত রূপকে ফেড ব্যাচ বলে এখানে তিন ধরনের বায়োরিএক্টর রয়েছে তা হল কন্টিনিউয়াস ও ফিডব্যাচ এখন আমরা কিছু মৌলিক বিশ্লেষণ করব যা আমাদের প্রশ্নের উত্তর ও নকশা তৈরিতে সাহায্য করবে বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন একটি নির্দিষ্ট লক্ষ্যে যেতে গেলে কতক্ষন বায়োরিএক্টর চালনা করতে হবে এবং আরো এরকম প্রশ্ন এটি খুবই মৌলিক নকশার সমস্যা যা যে কেউ জিজ্ঞেস করতে পারে এরপর এটির উপর নির্ভর করে আমরা আরো জটিল নকশার প্রশ্ন করতে পারব যার বিশ্লেষনে উত্তর দেওয়া সম্ভব এই লেকচারে আমরা ব্যাচ বায়োরিএক্টর নিয়ে আলোচনা সীমাবব্ধ রাখব আমরা প্রথমেই ব্যাচ বায়োরিক্টর নিয়ে আলোচনা করছি কারণ এটি খুবই সাধারণ ভাবে চলা পদ্ধতি ও ইন্ডাস্ট্রিতে ব্যবহূত হয় এটি সাধারণ পদ্ধতি হলেও খুবই শক্তিশালী পদ্ধতি ব্যাচ চালনা করা অন্যান্য পদ্ধতির থেকে সহজ এবং এই কারণে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এখানে যেটি দেখানো হয়েছে তা আমাদের পরীক্ষাগারের তথ্য অনেক সময় আগে এটি হলো সমস্ত কোষের ঘনত্ব মনে রাখবে আমরা সমস্ত কোষের ঘনত্ব নিয়ে কথা বলছি এটি হলো সমস্ত কোষের ঘনত্ব যা OD এর মাধ্যমে মাপা হয় কোষ দ্বারা বিচ্ছুরিত এবং তারপর ক্যালিব্রেট করে OD কে গ্রাম প্রতি লিটারে পরিবর্তিত করা হয় আমার মনে হয় এটি Xanthomonas campestris এবং এটি আমাদের মনে আছে আমি এখানে একটি ব্যাচ বৃদ্ধির প্রকাশ দেখাচ্ছি এখানে সমস্ত কোষের ঘনত্বকে y অক্ষে গ্রাম প্রতি লিটারে এবং x অক্ষে বৃদ্ধি সময়কালকে দেখানো হয়েছে আমরা ধরে নিচ্ছি এটি ঘটতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে যখন সমস্ত কোষের ঘনত্তের কোন পরিবর্তন ঘটবে না মোটামুটি 6 ঘণ্টার মধ্যে কোষের ঘনত্ব বাড়তে শুরু করবে এবং 28 ঘন্টা পর্যন্ত বাড়তে বাড়তে সমান হয়ে যাবে এখানে প্রাথমিক দশায় কোষের ঘনত্বের কোন পরিবর্তন ঘটবে না সমগ্র কোষের ঘনত্ব কে lag দশা বলা হবে যে অঞ্চলে কোষের ঘনত্ব দ্রুত বেড়ে যায় তাকে log দশা বলে আমরা কিছুক্ষন পর এর কারণ জেনে নেব এরপর যে দশায় কোষের ঘনত্বের কোন পরিবর্তন ঘটে না তাকে স্টেশনারি দশা বলে আমরা আরো ভালোভাবে দেখলে ভায়াবল কোষের এই ঘনত্ব দেখে নেব প্রতি গ্রাম লিটারে ভায়াবল কোষের ঘনত্ব দেওয়া আছে সময় হিসেবে ঘন্টা সময় এবং সমগ্র কোষের ঘনত্ব এবং স্কেলটি প্রায় একই আছে যা হল 0 থেকে 3 এটি ভায়াবল কোষের ঘনত্ব এটি প্লেটিং পদ্ধতিতে প্রাপ্ত Xanthomonas প্লেটিং এর পদ্ধতি আমরা এখানে যা দেখছি তা ভায়াবল কোষের ঘনত্ব ও সমগ্র কোষের ঘনত্বের সঙ্গে overlap এই দুটি অঞ্চলের একটি ভালোভাবে overlap করে আছে এখানে প্রায় চল্লিশ ঘণ্টার মধ্যে গ্রাফটি আশা অনুযায়ী নিচের দিকে নামবে কারণ ভায়াবল কোষের ঘনত্ব কমতে থাকবে কিছু সময় পরে স্টেশনারি দশা থেকে মৃত্যু দশায় কোষগুলি চলে গেলে ভায়াবল কোষের ঘনত্বের প্রোফাইলের পরিবর্তন ঘটবে এখানে বেশি সময় ধরে সমস্ত কোষের ঘনত্বের লেখচিত্র দেখানো হচ্ছে না এটি প্রকৃত তথ্য এখানে একটি সাধারন ব্যাচ দেখানো হচ্ছে যেখানে লিমিটিং সাবস্ট্রেট এবং কোষগুলি এইসব সাবস্ট্রেট যা বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোজ হয় তাতে বাড়তে থাকবে এখানে আর এক ধরনের বৃদ্ধি দেখা যায় যাকে diauxic বৃদ্ধি বলে কখনো কখনো তাদের diauxy বা এরকম নাম দেওয়া হয় যেটি বিশেষভাবে বাড়তে থাকে কারণ সাবস্ট্রেট ব্যবহার একটির পর অন্যটি sequential ভাবে ঘটে উদাহরণ সহযোগে যদি দেখি গ্লুকোজ ও ল্যাকটোজের মিশ্রণ রয়েছে একটি সাধারন জীব Eschericia coli এর ক্ষেত্রে ল্যাকটোজের থেকে গ্লুকোজ পছন্দ করা হয় কারণ এটি কে দ্রুত ভাঙা যায় এখানে একটি সর্বজন বিদিত পদ্ধতি ঘটে থাকে আণবিক ভাবে এই পদ্ধতিকে lac অপেরণ বলে আমরা এই পদ্ধতিটি আলোচনা করব না আমরা বোঝার চেষ্টা করব এটিই E coli এর দেহে ঘটে কেন যদিও আমাদের উদ্দেশ্য এর কারনে বৃদ্ধি রেখা এরকম দেখতে হয় আমরা যদি সমগ্র কোষের ঘনত্ব x সময়ের সঙ্গে তুলনা করে প্লট করি তবে সেখানে প্রাথমিক অবস্থায় থাকবে lag দশা তারপর লগ দশা এবং তারপরে স্টেশনারি দশা যদিও এটি আসলে secondary lag দশা এবং তারপর বৃদ্ধি ঘটে এরপর আমরা গ্লুকোজ ও ল্যাকটোজ ভাঙ্গনের বিশ্লেষণ করবো প্রথমে গ্লুকোজ ও তারপর ল্যাকটোজের ভাঙ্গন ঘটবে তোমরা যদি বৃদ্ধির হার দেখো তাহলে দেখবে ল্যাকটোজের উপস্থিতির বৃদ্ধির হার থেকে গ্লুকোজের উপস্থিতির বৃদ্ধির হার বেশি এটি হলো নির্দিষ্ট বৃদ্ধির হার যা ল্যাকটোজ থাকলে সাধারণত ঘটে থাকে এক্ষেত্রে পছন্দের সাবস্ট্রেট আগে গ্রহণ করা হয় এবং বেশি বৃদ্ধির হার ঘটে তারপর অন্য সাবস্ট্রেট এর ব্যবহার ঘটে এটিও দেখানো যায় এবং introductory কোর্সের ক্ষেত্রে এটি জানা প্রয়োজন এটি আমাদের বিশ্লেষণের জন্য বলে এখন আমরা সাধারন ব্যাচ growth এর দিকে দৃষ্টি নিবদ্ধ করব যা আগে দেখেছিলাম একটি জীব একটি সাবস্ট্রেট এবং একটি limiting সাবস্ট্রেট ব্যাচ বৃদ্ধির ক্ষেত্রে আমরা আসল তথ্য দেখেছি কোষের ঘনত্ব বনাম সময় lag দশা log দশা এবং স্টেশনারি দশা এখন তোমরা যদি ভায়াবল কোষের ঘনত্ব দেখো সেখানে মৃত্যুদশা পাবে এখন ভায়াবল কোষের ঘনত্বকে প্লট করলে মৃত্যু দসা দেখা যাবে যেখানে ঘনত্ব কমতে থাকে এখানে টানা দাগটি হলো সমস্ত কোষের ঘনত্ব এবং ছাড়া ছাড়া দাগটি হলো ভায়াবল কোষের ঘনত্ব এখন আমরা বায়োরিএক্টর broth কোষের ভরের হিসাব করবো এখানে বায়োরিএক্টর ব্রথের ক্ষেত্রে তরল বায়োরিক্টর ব্যবহার করা হয় যা আমরা সিস্টেম হিসেবে নেব এটি করার জন্য কোষের ভোরের ব্যালেন্স নেব এই সমীকরণটি আমরা মডিউল 1 থেকে দেখে আসছি সেগুলি ছিল ভরের হার ভরের যোগানের হার বিযুক্ত ভরের নির্গমন যুক্ত তৈরির হাড়ের ভর বিযুক্ত ব্যবহারের হার সমান জমা হওয়ার ভরের হার এখানে যেহেতু আমরা কোষের ব্যালেন্স করছি তাই এটি কোষের ভর হিসেবে ব্যাচ বায়োরিএক্টর দেখানো হবে ri rorg rcddt এটি ব্যাচ বলে আমরা কেবল বৃদ্ধিকে বিবেচনা করব আমরা এখানে একটি দশা ধরে নেব এবং ধরে নেব কোন মৃত্যু ঘটছে না এখানে কোন যোগান হচ্ছে না ও বাইরে বেরিয়ে যাচ্ছে না কারণ এটি ব্যাচ বায়োরিএক্টর এর মৌলিক সংজ্ঞা যেহেতু এখানে কোন মৃত্যু ঘটছে না তাই কোষের দ্বারা কোন গ্রহন ঘটছে না তাই r i r o এবং r c হল 0 এবং এই তিনটি মানের হার হল 0 একারানে ভরের উপর নির্ভরশীল বৃদ্ধির হার r g সমান d m dt rgddt আমরা যদি m কে কোষের ঘনত্ব দিয়ে প্রতিস্থাপিত করি কারণ কোষের ঘনত্ব সহজেই মাপা যায় আমরা পরিমাণ অনুযায়ী হিসেব করব কারণ এটি মাপার উপর আমরা কোন রায় নির্ধারণ করতে পারি সুতরাং ভরের উপর নির্ভর করে r g হল d dt of m যাকে x ইনটু V হিসেবে লেখা যেতে পারে কোষের ঘনত্ব যা এটি একক আয়তনে সিস্টেম বা ব্রথ এর আয়তন যা m হবে rgddtdxVdt ব্যাচের বৃদ্ধির ক্ষেত্রে আয়তন এর কোনো পরিবর্তন হবে না এবং এখানে কোন কোন ব্যবহার বা নির্গম ঘটে না ব্যাচ থেকে কিছু সংগ্রহ করা হচ্ছে না তাই আয়তন ধ্রুবক রয়েছে যদি আয়তন ধ্রুবক থাকে তা সময়ের সঙ্গে পরিবর্তিত হবে না তাই এখানেই ধ্রুবক এবং এই ডেরিভেটিভ থেকে এটি হবে V times d x dt rgddtVdxdt এখন যদি r x আয়তন গত হিসাব হয় যা সরাসরি মাপা সম্ভব সুতরাং এখন আমরা তাদের শব্দ লিখে নেব এখন r x গুণিতক V হবে r gযা তোমরা জানো আয়তনের ঘনত্ব হিসেবে হবে হার বা অন্যভাবে কোষের ঘনত্ব পরিবর্তিত হবে r x তাই সময়ের সঙ্গে কোষের ঘনত্বের পরিবর্তন r x একারনে সময়ের সঙ্গে আয়তনের পরিবর্তন হল ঘনত্বের পরিবর্তন তাই এখানে r x times V গুণিতক V সমান r gসমান V d x dt এখন এই সমীকরণ সমাধান করলে পাই r x হলো d x dt rxVrgVdxdt rxdxdt সুতরাং এই ধরনের ব্যাচ বায়োরিয়েক্টর বিশেষ ক্ষেত্রে আয়তনগত হার সমান কোষের সংগ্রহের হারের ঘনত্ত আমরা আগেই এটিকে বিশেষ ক্ষেত্রে ব্যালেন্স হিসেবে দেখেছি আমরা এও বলেছিলাম যে আমরা এটিকে আমাদের স্কুলে পড়েছিলাম কিন্তু সে সম্বন্ধে বেশি দূর জানা হয়নি আমরা আরো আলোচনা করলে এটি পরিষ্কার হবে এখানে হারের ধারণা সাধারন ভাবে আলোচনা করা হয়েছে এবং জমা হওয়ার হার কেবল ব্যাচ সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য আমরা বৃদ্ধির হারের সবথেকে সাধারন মডেল দেখেছি এবং বাস্তবে আমরা প্রথম মডেলটিতে r x দেখেছি যেখানে আয়তনের উপর নির্ভর করে r xসমান mu x বা এক্ষেত্রে d xdt rxμxorheredxdtμx এখানে জমা হওয়ার হার সমান mu x এবং r x কে d x dt দ্বারা প্রতিস্থাপিত করে পাই d x dt সমান mu x যেখানে কে এই অবস্থায় mu কে 1 বাই x d x dt ধরলে সহজে মনে করা যাবে এই কারণে আমি এটি দিয়েছি এবং এটি এখানে প্রযোজ্য এটি এখানে সহজে বলা যায় যে 1বাই x d x dt এখানে কোষের ঘনত্বের উপর নির্ভর করে সাধারণ সমীকরণ করে নেওয়া যাবে এবং এই কারণে এটিকে নির্দিষ্ট বৃদ্ধির হার বলা যাবে 1xdxdtμ এই মডেলটিকে ব্যাচ বৃদ্ধি বলা যাবে কিন্ত অংশবিশেষে আমরা দেখেছি এগুলি ব্যাচ বৃদ্ধির বিভিন্ন অংশ সময়ের সঙ্গে সঙ্গে কোষের ঘনত্বের পরিবর্তন হল lag log ও স্টেশনারী দশা Lag দসায় mu হল 0 এবং তোমরা জান d x dt হলো 0 এখানে কোষের ঘনত্বের কোন পরিবর্তন ঘটছে না log দসায় তোমরা আগে দেখেছো mu হলো ধ্রুবক এবং স্টেশনারি দশায় কোষের ঘনত্বের কোন পরিবর্তন ঘটছে না তাই mu হলো 0 log দশার মধ্যে আরও কিছু দশা রয়েছে প্রাথমিক log বা প্রাথমিক ষ্টেশনারী দশায় যা রয়েছে এই দশা গুলি সমীকরণ দিয়ে পুরোপুরি বোঝানো নেই কিন্ত এটি খুবই প্রয়োজন এবং ডিজাইন করার জন্য দরকার এই কারণেই আমরা এটি আলোচনা করব না এটি করার জন্য অন্যান্য পদ্ধতি রয়েছে যা এর গাণিতিক উপস্থাপনা আমরা এই কোর্সে এগুলি দেখবো না এখন আমরা log দশাকে আগেই গুরুত্ব দেব এবং দৃষ্টি নিবন্ধ করব এর কারণ আলোচনা এগিয়ে নিয়ে গেলে বুঝতে পারবে log দশায় mu হলো ধ্রুবক একারণে dx dt সমান mu x এখানে mu কে ধ্রুবক ধরা হবে dxdtμx আমরা যদি এই প্রথম অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করি তোমাদের অন্ততপক্ষে একটি প্রাথমিক অবস্থার প্রয়োজন প্রথম অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধানের জন্য তাই প্রাথমিক অবস্থায় এটি সময় t সমান t 0যা log দশার শুরুতে রয়েছে এটি ব্যাচের শুরুর অবস্থা নয় এটি log দশার শুরু এখানে কোষের ঘনত্ব x zero যা ব্যাচের শুরুর সময় ঘনত্ব থেকে আলাদা হবেনা কিন্ত কখনো কখনো এটি আলাদা হতে পারে এটি খুব বেশি পরিবর্তন হবেনা কিন্ত কিছুটা পরিবর্তিত হতে পারে এই কারণে এটি সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং x zero বাস্তবে কি কারণ mu হলো ধ্রুবক যা log দশায় প্রযোজ্য এবং অন্য দশায় নয় এখন আমরা প্রশ্নটিই সমাধান করলে কিছু ধাপ এর মাধ্যমে আমি লিখেছি ধাপ গুলি এরকম dxxμdt দুই দিকে ইন্টিগ্রেট করলে dx বাই x এখানে সরাসরি ভাবে mu t যুক্ত c হলো নির্দিষ্ট ইন্টিগ্রাল dxxμdt ln x μtc আমাদের কাছে আছে প্রাথমিক অবস্থা যা হলো c এখানে প্রাথমিক অবস্থায় t সমান t zero x সমান x zero কারনেই x সমান mu t zero যুক্ত c বা c সমান ln of x zero বিযুক্ত mu গুণিতক t zero এটিই আমাদের c ln x0 μt0c এখন যদি এই প্রকাশটিকে প্রতিস্থাপিত করা যায় তাহলে সমাধানটি হবে ln x μtln x0 μt0 এখন যদি এই পরিভাষা গুলিকে মিশিয়ে দেই তা x মাইনাস ln of x naught যা দাঁড়াবে ln xx0μt t0 এবং এই কারণে x সমান xx0eμt t0 এটি হলো কোষের ঘনত্ব x এর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন যদিও এটি এক্সপোনেনশিয়াল এবং এটি লগারিদমিক দশা এবং এক্সপোজার বৃদ্ধি দশা ঘনত্ব সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এই কারণেই একে log দশা বলে এই সমীকরণকে প্রয়োজনীয় সময়ে কোষের ঘনত্ব বাড়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি হলো সরাসরি ব্যবহারের পদ্ধতি এখন যদি বিচার্য মাপ mu t naught যা lag দশার সময় এবং x naught যা log দশার শুরুতে কোষের ঘনত্ত যা প্রাথমিক কোষের ঘনত্ব থেকে আলাদা হবে না আমরা ধরে নিচ্ছি শুরু থেকে ব্যাচের সমস্ত সময় t থেকে x হতে কত সময় লাগবে এটি 1 বাই mu ln of x by x naught যদি t naught কে শুন্য ধরা হয় তবে তা lag দশায় ব্যাচ এর সময় কাল সুতরাং lag এর সময় হল লগারিদমিক বৃদ্ধি x zero থেকে শুরু হয়ে x এ পৌঁছায় যাবে এর জন্য সমস্ত সময় হবে আমরা যদি কোষের ঘনত্ব শুরু থেকে x ঘনত্ব তে পৌঁছাতে চাই এবং প্রাথমিক ঘনত্ব x zero আমরা ধরে নিচ্ছি lag দশায় কোষের ঘনত্বের কোন পরিবর্তন ঘটবে না 1ln xx0t0t এটি বলে আমাকে একটি সমস্যা নির্ধারিত করতে দাও আমরা আরও একটু আলোচনা করব যা এটি সম্পূর্ণ করতে সাহায্য করবে আমি এটি করতে চাই শেষ পর্যন্ত এবং কিছু ব্যাচ বায়োরিএক্টরের বিশ্লেষণে অভ্যাস করব সমস্যাটি ব্যাচ বায়োরিক্টর নিয়ে যেখানে ইনোকুলেশন এর সময় ঘনত্ব 05 গ্রাম প্রতি লিটারে ছিল এটি প্রাথমিক কোষের ঘনত্ব lag দশায় এই শর্তে যা প্রায় 20 মিনিট স্থায়ী আমরা ধরে নিচ্ছি কোষের ঘনত্ব log দশায় শুরু ও ইনোকুলেশন এর পরে কোষের ঘনত্বের খুব বেশি পরিবর্তন হয়নি

কোষের ঘনত্ব দ্বিগুণ হতে কত সময় লাগবে এগুলি হল সমস্যা এবং এগুলি নিয়ে কাজ করতে হবে এগুলি আগের সমীকরণের প্রয়োগ আমরা পরের লেকচারে এগুলি সমাধান দেখে নেব এখন এই আলোচনা এগিয়ে নিয়ে যাব আমরা আগেই প্রাথমিক বিশ্লেষণে সাবস্ট্রেট এর ঘনত্ব কি নির্দিষ্ট বৃদ্ধির হার mu কে ধরিনি আমরাও ঘোষিত ভাবে ধরে নিয়েছি যে এখানে যথেষ্ট সাবস্ট্রেট রয়েছে সুতরাং mu সমান mu m তোমরা জানো mu বনাম S mu পরিবর্তিত হয় যখন S প্রাথমিক অবস্থায় পরিবর্তিত হয় এবং তারপর নির্দিষ্ট মানে পৌঁছায় বা আগের অবস্থায় mu m এর asymptotic মান হয় যখন সাবস্ট্রেট ঘনত্ব নির্দিষ্ট লেভেলের থেকে বেশি আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে যথেষ্ট সাবস্ট্রেট রয়েছে এবং আমরা সব সময় mu m কে নির্দিষ্ট বৃদ্ধির হার হিসেবে ধরবো আমরা এটি করার সময় ধরে নেব এটি হলো পরিবর্তনের গাণিতিক উপস্থাপনা monod model এর ক্ষেত্রে mu এর সঙ্গে পরিবর্তন এবং নির্দিষ্ট বিক্রিয়ার হার হল mu m গুনিতক s বাই K s যুক্ত S μmSKSS এখানে পরিবর্তনটি বৃদ্ধির হারের উপর প্রভাব ফেলবে এবং যা পরিমাণে ব্যাচের নির্দিষ্ট ঘনত্বের পরিণত হওয়ার উপর প্রভাব ফেলবে যদি এটা সম্ভব হয় আমরা যদি সাবস্ট্রেট এর প্রভাব কে অন্তর্ভুক্ত করি তবে log দশার ক্ষেত্রে mu কে mu m S বাই K s যুক্ত S দিয়ে প্রতিস্থাপিত করতে হবে সুতরাং dx dt সমান mu x এখানেও বৈধ এখানে কেবল mu কে সাবস্ট্রেট দ্বারা প্রতিস্থাপিত করতে হবে এবং সাবস্ট্রেট এর প্রভাব K s যুক্ত S dxdtmSKSSx এখন আমরা দুটো ঘটনাকে বিশ্লেষণ করবো প্রথম ক্ষেত্রে যখন সাবস্ট্রেট এর ঘনত্ব K s এর থেকে অনেক বেশি S≫KS এখানে মনে করতে হবে K s হল সাবস্ট্রেট এর ঘনত্ব যখন বিক্রিয়ার হার সর্বাধিক হারের অর্ধেক হবে এখানে যা বলছি তা হলো সাবস্ট্রেট এর ঘনত্ব K s এর থেকে বেশি এবং এই অবস্থাকে আমরা প্রথমে দেখেছি এক্ষেত্রে S প্রায় সমান K s হবে আমি তোমাদের বলবো কিভাবে এটি গাণিতিকভাবে হয় K s এবং S যা denominator এ যুক্ত করব যদি s বেশি হয় এবং এর থেকে অনেক বেশি হয় ধরো K s হল 1 এবং S হল 1000 যদি এটি 1000 যা denominator বা 1001 denominator হয় এটি নির্মাণের খুব বেশি পরিবর্তন করবে না সুতরাং তোমরা s কে নিরাপদে K s যুক্ত s দিয়ে প্রতিস্থাপিত করতে পারো s যদি K s এর থেকে অনেক বেশি হয় আমরা যদি denominator কে s দিয়ে প্রতিস্থাপিত করি এখন তোমাদের আছে mu m s বাই S S এসকে বাদ দিলে এবং বামদিকে mu m এবং যায় সেখানে দেখানো হয়েছে If S≫KS then mSKSSmSSm এটি এখানে একই ছিল একটি জিনিস যা বলা হলেও dx dt সমান mu x যা সরাসরি dx dt সমান mu m x এবং আমরা ধরে নেব আমাদের আগের বিশ্লেষণ থেকে কিন্ত এখানে বিশ্বাসযোগ্যভাবে বলা যায় যে এটি mu m times x এবং এটি সর্বাধিক বৃদ্ধির হার এখন দ্বিতীয় অবস্থায় s যদি প্রায় সমান K s এবং আমরা এখানে আগের অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারব না If S≈KS তোমরা এটি বলতে পারো না যে শুধু S দিয়ে K s যুক্ত S কে প্রতিস্থাপিত করবে কারন দুজনেই তুলনামূলক এই পদ্ধতিটি বিরল এবং এক্ষেত্রে ব্যাচ বায়োরিক্টর অস্বাভাবিক সাবস্ট্রেট গুলি লিমিটিং হতে পারে অন্যভাবে কালচারটি স্টেশনারি দশায় পৌঁছে যখন এটি ঘটতে থাকে ব্যাচের ক্ষেত্রে এটি ঘটে এবং নিশ্চিত হতে হবে যে যথেষ্ট সাবস্ট্রেট হয়েছে কিন্ত এখানে কিছু পরিস্থিতি রয়েছে যখন চলমান বায়োরিক্টর এর ক্ষেত্রে এর সাজুর্জতা রয়েছে এখন আমরা এটি দেখে নেবো এবং এটির কিছু প্রয়োগ রয়েছে যা চলমান ক্ষেত্রে সহজে ব্যাখ্যা করা যায় আমাদের কাছে x এবং s এর পরিমাণ জানা আছে যা সময়ের সঙ্গে পরিবর্তনশীল এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন যা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং s এই দুটি যা এখানে কঠিন হবে সুতরাং তোমরা যদি s কে পরিবর্তন করো কারণ তা এখানে আমরা x এবং এখানে x কে সর্বোপরি পাচ্ছি এবং আমাদের প্রকাশ হয় এখন সমীকরণটি সমাধান করা যাবে এটি কিভাবে করব এবং এটি আগের মডেল 2 তে বলা আছে এখন আমরা যদি এটি ব্যবহার করি আমরা yield coefficient যা আগের লেকচারে পুরনো মডিউলে দেখেছি যা কোষের ঘনত্ব ও সাবস্ট্রেট ঘনত্ব কে সম্পূর্ণরূপে প্রকাশ করে আমরা জানি Y x s যা কোষ থেকে প্রাপ্ত বস্তু যা হলো সাবস্ট্রেট যা কোষ এর প্রোডাক্ট ভাজিতক সাবস্ট্রেট এর ব্যবহার তাদের পরিমাণ অনুযায়ী লেখা রয়েছে X বিযুক্ত x naught হলো কোষের পরিমাণ কোষের ঘনত্ব ভাজিতক সাবস্ট্রেট এর ব্যবহার YxSamountofcellsproducedamountofsubstrateconsumedx x0S0 S ঘনত্ব হল একক আয়তন যেহেতু আমরা এটিকে অন্যটি দিয়ে ভাগ করি এবং আয়তন কে বাদ দেই সুতরাং কোষের তৈরি ভাজিত কোষ দ্বারা সাবস্ট্রেট এর ব্যবহার কে numerator ও denominator দিয়ে প্রতিস্থাপিত করা যাবে আমাদের কাছে yield কোইফিশিয়েন্ট রয়েছে আমরা এখানেই ইতি করেছি এবং আমাদের গৃহীত সমীকরণ হলো Y xs ধ্রুবক যা বিভিন্ন অবস্থায় গ্রহণযোগ্য এই অবস্থায় আমরা yield কোইফিশিয়েন্ট কে লিখতে পারি s কে x দিয়ে S0 হলো ধ্রুবক S0হলো সমস্ত সাবস্ট্রেট এর ঘনত্ব যা জানা আছে একইভাবে x0 হলো প্রাথমিক কোষের ঘনত্ব এবং ধরে নেওয়া হয়েছে এটির খুব একটা পরিবর্তন ঘটেনি সুতরাং আমরা x এর পরিবর্তনই গুরুত্ব দেব এবং s এর পরিবর্তন s সমান SS0 x x0YxS এই কারণে S কে ভাগ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন টি হবে dxdtmS0 x x0YxSKSS0 x x0YxSx ধাপে ধাপে সমাধান করলে অনেক সময় লাগবে বিশেষভাবে এই কোর্সটি 10 ঘণ্টার এবং একটি বীজগাণিতিক সমাধান করতে প্রায় 45 মিনিট সময় লাগবে তোমরা যদি অংক কষতে ভালোবাসো তোমরা এগুলো করতে পারো যা প্রায় অর্ধ বা 1 ঘন্টা লাগবে তোমরা যদি অংকে ভালো হও তাহলে বেশি সময় লাগবে না তোমাদের সমাধানের অংশটিতে সমাধান দেখতে হবে সুতরাং তোমাদের ভালোভাবে জানা সমাধানগুলো টেবিল এর মাধ্যমে দেখতে হবে এখানে আমি তোমাদের অন্তিম সমস্যার সমাধান করে দেখাবো তোমাদের যদি কোনো সমস্যা নিয়ে সন্দেহ থাকে যা সমাধান করতে চাও তা সামাধান করতে পার এখানে সমস্ত ব্যাচ শুরুর সময় নির্দিষ্ট কোষের ঘনত্ব x হলো t1mαln xx0 βln YxSS0x0 xYxSS0 t0 যেখানে αKSYxSYxSS0x0YxSS0x0 βKSYxSYxSS0x0 এটির সমাধান ঘটাতে কিছুটা বীজগণিতের সাহায্য লাগবে সুতরাং তোমরা অংকে ভালো হলে তোমরা এটি করতে পারো যা এক্ষেত্রে রয়েছে আমার মনে হয় এটি এই লেকচার শেষ করার জন্য ভালো সময় আমরা যখন এর পরে দেখা করব আমি সমস্যার সমাধান করব যা এখানে দেওয়া আছে কিন্ত তোমরাও চেষ্টা করবে যা তোমাদের স্কিল বাড়ানোর জন্য কাজে লাগবে তোমরা যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করো তাহলে তোমরা আরো কঠিন সমস্যার সমাধান করতে পারবে